সুতরাং ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স 2 এর বক্তৃতায় আবার স্বাগতম তাই এটি ফুরিয়ার সিরিজ এবং ইন্টিগ্রাল ট্রান্সফর্মের মডিউল নম্বর 4 লেকচার নম্বর 31 এবং আজ আমরা ত্রিকোণমিতিক পলিনমিয়ালস এবং ত্রিকোণমিতিক সিরিজ নিয়ে আলোচনা করব সুতরাং প্রথমেই আমি আপনাকে বলব যে আমরা এই মডিউল চার এ কী শিখব তাই এটি ফুরিয়ার সিরিজ এবং এই ইন্টিগ্রাল ট্রান্সফর্ম শিখব সুতরাং স্বাভাবিকভাবেই দুটি ভিন্ন বিভাগ থাকবে যাতে একটি ফুরিয়ার সিরিজে এবং অন্যটি ইন্টিগ্রাল ট্রান্সফর্ম থাকবে সুতরাং ফুরিয়ার সিরিজ প্রধানত আমরা দেখব যে এটি সাইন এবং কোসাইন ফাংশন ব্যবহার করে ফাংশনগুলি অনুমান করে যা সহজ এবং তারপর পর্যায়ক্রমিক সুতরাং এবং দ্বিতীয় অংশ অন্যান্য অ্যাপ্লিকেশনগুলি তাই আমরা কিছু অ্যাপ্লিকেশনের কথাও বলব যাতে ফুরিয়ার সিরিজের এই বর্তমান প্রবাহ শব্দ তরঙ্গের বিশ্লেষণ চিত্র বিশ্লেষণ এবং আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ সহ অনেক ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান সহ বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন রয়েছে ইত্যাদি দ্বিতীয় অংশটি আমরা ইন্টিগ্রাল ট্রান্সফর্মে থাকব এবং আমরা এই ফুরিয়ার সিরিজ থেকে পর্যবেক্ষণ করব যে ইন্টিগ্রাল ট্রান্সফর্মের সাথে ফুরিয়ার ট্রান্সফর্মের একটি সংযোগ রয়েছে সুতরাং এটিও অধ্যয়ন করা হবে এবং আমরা সাধারণভাবে দুই ধরনের ইন্টিগ্রাল ট্রান্সফর্ম সম্পর্কে কথা বলব একটি ফুরিয়ার ট্রান্সফর্মের উপর থাকবে যাতে এটি ঠিক ফুরিয়ার সিরিজের সাথে সম্পর্কিত এবং আমরা ফুরিয়ার সিরিজ থেকে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম রূপান্তর দেখতে পাব আরও একটি ইন্টিগ্রাল ট্রান্সফর্ম হবে ল্যাপ্লেস রূপান্তর এই মডিউলে এই বক্তৃতায় আলোচনা করা হবে এবং এই ইন্টিগ্রাল ট্রান্সফর্ম সম্পর্কে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি মূলত এই ইন্টিগ্রাল ট্রান্সফর্ম এর পিছনে প্রেরণা তাই এই অংশকে আচ্ছাদন করা হবে যে প্রাথমিক এবং সীমানা মান সমস্যা এবং আমরা সরাসরি সমাধান করার চেষ্টা করি সুতরাং প্রাথমিক মান এবং সীমানা মান সমস্যার জন্য সমাধান পাওয়া খুব কঠিন সুতরাং এগুলি হল এক ধরণের শর্তের সাথে যুক্ত ডিফারেনশিয়াল সমীকরণগুলি যাতে অনন্য সমাধান থাকে সুতরাং সেই অংশগুলি আপনি সেই বিশেষ বক্তৃতাগুলিতে অন্তর্ভুক্ত করবেন সুতরাং আমরা সাধারণত যা করি আমরা প্রাথমিক মান এবং সীমানা মান সমস্যাতে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম প্রয়োগ করি যা সাধারণত সহজ এবং এটি সমস্যাটিকে একটি সাধারণ সমস্যায় রূপান্তর করে বীজগণিত সমস্যা অথবা আমরা সেখানে আংশিক ডিফারেনশিয়াল সমীকরণের কথা বলছি তাহলে এই ইন্টিগ্রাল ট্রান্সফর্ম সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণে রূপান্তরিত হবে এবং তাদের উভয়ই সমাধান করা সহজ এবং তারপরে আমরা আবার সমাধান পেতে ইন্টিগ্রাল ট্রান্সফর্ম প্রয়োগ করি সুতরাং এটি একটি ধরনের কৌশল যা আমাদের ইন্টিগ্রাল ট্রান্সফর্ম ব্যবহার করে ডিফারেনশিয়াল সমীকরণের সমাধান পেতে আমাদের বক্তৃতায় প্রদর্শিত হবে এবং যদি আমরা সেই সমাধানগুলি পেতে সরাসরি চেষ্টা করি সেগুলি খুব কঠিন হবে কিন্তু ইন্টিগ্রাল ট্রান্সফর্ম এর সাহায্যে সেগুলি খুব সহজ হয়ে যাবে সুতরাং আমরা ফুরিয়ার সিরিজ দিয়ে শুরু করব ফুরিয়ার সিরিজের প্রায় 10 টি বক্তৃতা হবে এবং তারপরে ফুরিয়ার ট্রান্সফর্মের উপর 10 টি লেকচার এবং তারপরে ল্যাপ্লেস ট্রান্সফর্মের উপর আবার 10 টি লেকচার হবে সুতরাং আজকের এই বক্তৃতায় আমরা পিরিয়ডিক ফাংশান কী তা নিয়ে আলোচনা করব কারণ পিরিয়ডিক ফাংশনের সাথে ফুরিয়ার সিরিজের সংযোগ রয়েছে সুতরাং আমরা পিরিয়ডিক ফাংশান কি দিয়ে শুরু করব এবং ফুরিয়ার সিরিজ নিয়ে আলোচনা করার জন্য অথবা পরবর্তী লেকচারে ফুরিয়ার সিরিজ নির্মাণের জন্য প্রস্তুত হওয়ার জন্য এটি একটি খুব মৌলিক ভূমিকা সুতরাং আমরা ট্রিগনোমেট্রিক পলিনমিয়ালস এবং ত্রিকোণমিতিক সিরিজ সম্পর্কে কথা বলব এবং সামগ্রিকভাবে আমরা আজকের বক্তৃতায় ত্রিকোণমিতিক পদ্ধতিটিও ব্যবহার করব সুতরাং এই পর্যায় ফাংশন দিয়ে শুরু করা যাক যদি একটি ফাংশন f পিরিয়ডিক হয় যার পিরিয়ড T তখন ftftT এবং তারপর আমরা বলব যে টি ফাংশন সময়ের এবং ফাংশন পর্যাবৃত্ত হলে এই প্রপার্টি হোল্ড করবে সমস্ত t এর জন্য এবং T এর ক্ষুদ্রতম মানবলছি এই T যাকে আমরা পিরিয়ড বলছি যার জন্য এই সমতা রয়েছে কারণ আমরা পরবর্তীতে পর্যবেক্ষণ করবো যে একবার আমরা এই T খুঁজে পাই যার জন্য এই প্রপারটি টি এখানে আছে তারপর 2T বা 3Tএকাধিকও এই এর যেকোনো পূর্ণসংখ্যা T কাজ করবে এবং এই প্রপারটি সত্য হবে সুতরাং যদি ftftT হয় তখন ftft2T অথবা ft2 ইত্যাদি ও হবে সুতরাং যে ক্ষুদ্রতম মানটির জন্য এই সমতা সত্য তাকে f ফাংশনের মৌলিক সময়কাল বলা হয় সুতরাং যদি এই T f ফাংশনের সময়কাল হয় তাহলে nT যা আমি আলোচনা করেছি যেকোন n∈N এর জন্য এটিও একটি f এর পিরিয়ড এবং সামগ্রিকভাবে আমরা এইরকম ক্ষুদ্রতম সম্পর্কে কথা বলছি T যার জন্য এই সমতা সত্য এবং এটিকে f এর মৌলিক সময়কাল বলা হয় সুতরাং পিরিয়ডিক ফাংশন এর কিছু আকর্ষণীয় বৈশিষ্ট্য রয়েছে সেগুলির কয়েকটি আমি এখানে তালিকাভুক্ত করব সুতরাং প্রথমটি যে দুটি ফাংশনের যোগফল পার্থক্য গুণ বা ভাগফলও পর্যায়ক্রমিক সুতরাং যদি আমাদের দুটি ফাংশন থাকে সেখানে যোগফলও পর্যায়ক্রমিক হবে তাদের গুণও পর্যায়ক্রমিক হবে তাদের পার্থক্যও পর্যায়ক্রমিক হবে তাদের ভাগফলও পর্যায়ক্রমিক হবে এই পর্যায়ক্রমিক ফাংশনের জন্য আমাদের কাছে এটি একটি চমৎকার প্রপার্টি সুতরাং উদাহরণস্বরূপ যদি আমরা fxsin x sin 2x sin 3x তাই আমরা তিনটি পর্যায়ক্রমিক ফাংশন যোগ করেছি তাই এটা সুপরিচিত sin x একটি পর্যায়ক্রমিক ফাংশন বা sin 2x অথবা sin 3x এই সবগুলি বিভিন্ন পর্যায় বিভিন্ন পর্যায় এর সাথে মৌলিক পর্যায়ক্রমিক ফাংশন সুতরাং এই ফাংশনের জন্য এখানে পিরিয়ড কী যা তিনটি ভিন্ন পর্যায়ক্রমিক ফাংশনের সমষ্টি আমরা পিরিয়ডকে পৃথকভাবে দেখব সুতরাং প্রথম ফাংশনের সময়কাল 2π এটি পরিচিত এবং যখন আমরা sin 2x সম্পর্কে কথা বলছি সময়কাল অর্ধেক হবে কারণ আমরা সেখানে 2x সম্পর্কে কথা বলছি সুতরাং সাধারণত আমরা 2π গণনা করি এবং এই সংখ্যা দ্বারা ভাগ করলে এই সাইন বা কোসাইন ফাংশনের সময়কাল দেওয়া হবে সুতরাং এখানে আমাদের পিরিয়ড আছে এবং একইভাবে sin 3x এর জন্য আমরা পিরিয়ড পাবো 2π3 সুতরাং 2πপিরিয়ড পিরিয়ড এবং তারপর 2π3 পিরিয়ড সুতরাং এই রাশিটির পিরিয়ড পেতে আমাদের কী করতে হবে আমাদের কেবল এই সমস্ত ফাংশনের সাধারণ পিরিয়ড খুঁজে বের করতে হবে সুতরাং উদাহরণস্বরূপ sin x এর পিরিয়ড 2π তারপর এই sin 2x এর পিরিয়ড কিন্তু আমরা ইতিমধ্যেই পূর্ববর্তী স্লাইডে আলোচনা করেছি যে যদি পিরিয়ড হয় এবং যদি এটি তার মান পুনরাবৃত্তি করে তাহলে অবশ্যই এটি পরেও তার 2π এর মান পুনরাবৃত্তি করবে ফলস্বরূপ আমরা আহ্বান জানাচ্ছি যে যদি পিরিয়ড হয় তবে nπ ও একটি পিরিয়ড তাই এখানে 2π এই ফাংশনের জন্যও পিরিয়ড এবং এই ফাংশনের জন্য যদি আমি 3 দ্বারা গুণ করি তাহলে আবার 2π সেই ফাংশনের পিরিয়ড সুতরাং এই তিনটি ফাংশনের সাধারণ সময়কাল যা আমরা আসলে পর্যবেক্ষণ করি তা হল 2π এবং ফলস্বরূপ আমরাএর সময়কাল সম্পর্কে কিছু বলতে পারি fx কারণ এটিপরে এর মান পুনরাবৃত্তি করছে 2π সময়ের এটি পরে পুনরাবৃত্তি হয় এবং স্বাভাবিকভাবেইএবং 2π এর এটি পরেও পুনরাবৃত্তি হয় 2π এর সুতরাং সমষ্টি ফাংশন এই পরেও তার মান পুনরাবৃত্তি করবে 2π সময়ের যা sin x sin 2x এবং cos 3x এই সমস্ত ফাংশনের সাধারণ পিরিয়ড হল সুতরাং এটি একটি 2π এখানে আমরা পর্যবেক্ষণ করতে পারি আমরা স্পষ্টভাবে এটি দেখতে পারি যে fx2πsin x2πsin 2x2πcos 3x2π আমরা এই 4x যোগ করছি আমরা এখানে লিস্ট করছি x2π এখানে f x2π দ্বারা প্রতিস্থাপিত হয়েছে এখানেও x2π তাই এটি 4π হয়ে যাবে এটি 6π যাই হোক না কেন সুতরাং এখানে এই sin x2π হবে sin x এখানেও sin x4π এটাও sin x এবং এটিও cos x কারণ এই সব ফাংশন এর পিরিয়ড হল 2π বা 2π3 সুতরাং এটি sin x sin 2x cos 3x আবার একই ফাংশন fx সেইজন্য এবং এই 2π পিরিয়ড এর সঙ্গে একটি পর্যাবৃত্ত ফাংশন কারণ fx2πf এবং তারপর এই সত্যিই মৌলিক পিরিয়ড নির্দেশ করে কারণ সাধারণ পিরিয়ড 2π এবং 2π থেকে কম নয় সুতরাং এটিও মৌলিক পিরিয়ড হতে চলেছে সুতরাং আরেকটি আকর্ষণীয় প্রপার্টি যা আমরা এখানে আলোচনা করবো যদি একটি ফাংশন T ব্যবধানে ইন্টিগ্রেবল হয় তাহলে এটি একই দৈর্ঘ্যের অন্য কোন ব্যবধানে ইন্টিগ্রেবল এবং আকর্ষণীয় অংশ হল যে ইন্টিগ্র্যাল মান যতক্ষণ পর্যন্ত ব্যবধানের দৈর্ঘ্য একই এবং আমরা পর্যায়ক্রমিক ফাংশন এর ইন্টিগ্র্যান্ড হিসাবে কথা বলছি তাহলে সব ইন্টিগ্রালের মান সমান হবে শুধুমাত্র আমাদের দেখতে হবে যে ব্যবধানের দৈর্ঘ্য যেখানে আমরা এটি ইন্টিগ্রেট করছি সুতরাং তারপর ইন্টিগ্রালের মান একই হতে যাচ্ছে আমাকে আরো বিস্তারিতভাবে বলুন এখানে যদি f পিরিয়ড T এর সাথে পর্যায়ক্রমিক হয় যদি আমরা এটিকে ইন্টিগ্রেট করি a তে a মান একই হবে যদি আমরা অন্য বিন্দু ইন্টিগ্রেট করি b থেকে bt কে সুতরাং এখানে দৈর্ঘ্য এখানে T এছাড়াও এই ব্যবধানের দৈর্ঘ্য হল T এবং সেই মান একই হবে যদি আমরা 0 থেকে Tপর্যন্ত একীভূত করি তাই এই সমস্ত মান ততক্ষণ একই থাকবে যতক্ষণ আমরা পুরো T সময়কাল আবৃত করছি এটি এই চিত্র থেকে কল্পনা করা যেতে পারে যে যদি আমরা ইন্টিগ্রেট করছি ধরুন এটি একটি পর্যায়ক্রমিক ফাংশন এখানে থেকে এখানে তাহলে আমাদের এখানে এটি আছে এবং তারপর আবার এটি এখান থেকে শুরু হয় এবং তাই সুতরাং এটি একটি পর্যায়ক্রমিক ফাংশন তাই এখান থেকে এখানে এই পিরিয়ড শেষ হয় এই বিন্দুতে এই পয়েন্টটি একটি পিরিয়ড সুতরাং যদি আমরা a থেকে aT তে ইন্টিগ্রেট করি এখানে আকর্ষণীয় হল যদি আমরা এই a বিন্দু শুরু করি এবং তারপর এই T পিরিয়ড কভার করি যাই হোক না কেন অংশ এখানে রইল আমরা আসলে এখানে আচ্ছাদিত এবং এই aT তাই এই বক্ররেখার অধীনে এলাকা f এই দুটি আয়তক্ষেত্রের এলাকা হতে চলেছে সুতরাং একটি এই এক এবং অন্যটি এই এক এবং যদি আমরা অন্য b বিন্দুথেকে শুরু করি একই পরিস্থিতি ঘটে আমরা এখানে যা কিছু রেখেছি উদাহরণস্বরূপ এটি এখানে আচ্ছাদিত সুতরাং শেষ পর্যন্ত এই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেট করছি কিনা a থেকে aT অথবা b থেকে bT এই দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছোটটি এবং এই বড়টি আচ্ছাদিত যা একইভাবে যদি আমরা 0 থেকে T পর্যন্ত ইন্টিগ্রেট করি আবার এই দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রটি আচ্ছাদিত হবে সুতরাং সেই আকর্ষণীয় প্রপার্টি হল যে যখনই আমাদের এই পর্যায়ক্রমিক ফাংশনটি থাকে আমরা যে কোন বিন্দু থেকে সেই বিন্দুতে যোগ করতে পারি এবং সময়কাল T b থেকে bT অথবা 0 থেকে 0T পর্যন্ত সুতরাং যে কোন বিন্দু থেকে আমরা শুরু করতে পারি এবং তারপর পুরো সময়কাল জুড়ে দিতে পারি সেই সমস্ত অবিচ্ছেদ্য অংশ সমান হবে সুতরাং ত্রিকোণমিতিক বহুপদী এবং তারপর ত্রিকোণমিতিক সিরিজ এখন বিবেচনা করা হবে সুতরাং n অর্ডার এর ত্রিকোণমিতিক বহুবচন এই হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছে কিছু ধ্রুবক এবং তারপর কোসাইন এবং সাইন ফাংশন আবার এখানে কিছু সহগের সাথে cos এবং sin এর সামনে বসে যেহেতু n এর এই cos এবং sin পদ থাকার জন্য মতো পদ যোগ করা হয়েছে তাই আমরা এর এই ত্রিকোণমিতিক বহুবচনকে অর্ডার n বলি এবং এই বহুবচনের সময়কাল যা আমরা Sn হিসাবে চিহ্নিত করছি তা আবার এই সমস্ত সাইন এবং কোসাইন পদগুলির সাধারণ পিরিয়ড হবে কারণ এখানে আমরা কি করছি আমরা cosine sin cosine sine ফাংশন যোগ করছি এবং সাধারণ সময় যদি আপনি এই ক্ষেত্রে এই সীমাবদ্ধ যোগফল দেখতে চান এই সমস্ত ফাংশনগুলির সাধারণ সময় হবে যা এখানে এইরকম একটি নির্মাণের জন্য যোগ করা হচ্ছে ত্রিকোণমিতিক বহুপদী বলা হয় সুতরাং যখন k 1 এটি cos πxl sin πxl তারপর আমাদের আছে cos 2πxl sin 2πxl এবং তাই এই sin nπxl and cos nπxl না হওয়া পর্যন্ত এটা চলবে সুতরাং যদি আপনি এর সাধারণ সময় পেতে চান বিশেষ সাধারণ উদাহরণ থেকে মনে রাখবেন সাধারণ সময়টি প্রথম ফাংশনের সাথেই আসছিল কারণ এখানে আমাদের দুইবার এবং তিনবার n বার তাই সেই ফাংশনগুলির সময়কাল ছোট হবে সবচেয়ে বড়টি প্রথম ফাংশন থেকে আসবে এবং অন্যরা শুধু একাধিক এই সময়ের জন্য আমরা এই সংখ্যাটি পেতে প্রাকৃতিক সংখ্যা দ্বারা গুণ করতে পারি সুতরাং এটি সাধারণ সময় হতে চলেছে তাই সাধারণ সময়কাল হবে 2π এবং তারপর আমাদের এই l সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাই এটি 2l সুতরাং এই ত্রিকোণমিতিক পলিনমিয়াল এর জন্য যা এই সমস্ত ফাংশনের মাত্র সংস্করণ যার সাধারণ সময়কাল 2l সুতরাং Snx এই ফাংশনের জন্য এখানে অথবা এই বহুপদীটির জন্য 2 সময় গুণ l হবে এবং যখন k 1 থেকে অনন্তে চলে যায় এই n এরপরিবর্তে অর্থাৎ যদি আমরা অসীম অনেক পদে যাচ্ছি আমরা এই অসীম ত্রিকোণমিতিক সিরিজ বলি এবং এই ক্ষেত্রে যদি সিরিজ একত্রিত হয় কারণ এখন আমরা অসীম সিরিজের কথা বলছি এবং সিরিজটি কনভারজ নাও হতে পারে কিন্তু যদি এটি একত্রিত হয় এটি 2l পিরিয়ডের একটি ফাংশনকে প্রতিনিধিত্ব করে কারণ যখন n সসীম হয় আমরা দেখেছি যে Sn এর সময়কাল 2l হয় এবং এখন এখানে আমরা এই শর্তাবলী যোগ করা চালিয়ে যাচ্ছি কিন্তু সেই সাধারণ সময়কাল পরিবর্তন হবে না এটি থাকবে 2l নিজেই সুতরাং যদি এই সিরিজটি একত্রিত হয় তাহলে সেই ফাংশন যাকে এটি একত্রিত করছে সেটি একটি 2l পর্যায়ক্রমিক ফাংশন হবে সুতরাং এটি আরেকটি তথ্য যা আমাদের এখানে ফুরিয়ার সিরিজ ব্যাখ্যা করার জন্য প্রয়োজন প্রকৃতপক্ষে পরবর্তী বক্তৃতায় এখানে আমরা এখন কোসাইন এবং সাইন ফাংশনের পরিপ্রেক্ষিতে ত্রিকোণমিতিক সিরিজ বা অসীম ত্রিকোণমিতিক সিরিজ এবং ত্রিকোণমিতিক বহুবচন চালু করেছি সুতরাং শুধু একটি মন্তব্য যদিও এই সাইন এবং কোসাইন ফাংশনগুলি খুব সহজ ফাংশন এবং আমরা তাদের প্রত্যেকের গ্রাফ জানি কিন্তু আকর্ষণীয় বিষয় হল যে তাদের যোগফল বেশ জটিল হতে পারে এবং আমি শুধু এই বিন্দুটি পরিষ্কার করতে চাই কারণ পরবর্তীতে আমরা দেখব যে এই সাইন এবং কোসাইন ফাংশনের পরিপ্রেক্ষিতে অনেক জটিল ফাংশন উপস্থাপন করা যেতে পারে যদি আমরা একটি সহজ উদাহরণ নিই যা আমরা আগে দেখেছি sin x sin 2x এবংcos 3x উদাহরণস্বরূপ যদি আমরা এই ফাংশন যার হতে যাচ্ছে 2π সময়কালযদি এই সব ফাংশন এর সাধারণ পর্যায় 2π হয় এই সমষ্টি ফাংশন এর পিরিয়ড ও 2πহবে সুতরাং যদি আমরা শুধু এই প্লট করি তাহলে কি হবে আমরা দেখতে পাচ্ছি এটি সাইন এবং কোসাইন ফাংশন থেকে আমরা যতটা আশা করেছিলাম ততটা সহজ নয় সুতরাং এখানে উদাহরণস্বরূপ যদি আমরা বলি যে এটি 0 থেকে শুরু হয় তাহলে এখানে এই বক্রতা হচ্ছে এবং তারপর এই 2π পর্যন্ত যায় এবং তারপর আবার এটি তার মান পুনরাবৃত্তি করে সুতরাং এটি একটি পিরিয়ড ফাংশন এখান থেকে শুরু হয় এবং এই বিন্দু পর্যন্ত অব্যাহত থাকে এবং তারপর এটি তার মান পুনরাবৃত্তি করে তাই এখান থেকে এই বিন্দুতে এটি একটি পিরিয়ড একটি পিরিয়ড কভার করে এটি 2π সুতরাং এই মুহুর্তে আমরা 2π তে কোথাও আছি এবং তারপর এটি তার মান পুনরাবৃত্তি করবে সুতরাং এই তিনটি সহজ ফাংশনের সমষ্টি এই জটিল আচরণের প্রতিনিধিত্ব করে তাহলে আমরা কল্পনা করতে পারি যে যদি আমাদের আরও অনেক পদ বা অসীমভাবে অনেক পদ থাকার সম্ভাবনা থাকে যা এখানে কিছু সহগের সাথে এই কস এবং সাইন নিয়ে বসে থাকে সুতরাং সাইন এবং কোসাইন ফাংশনের পরিপ্রেক্ষিতে আমাদের একটি কাঙ্ক্ষিত ফাংশন পাওয়ার সম্পূর্ণ নমনীয়তা রয়েছে এবং আমরা ফুরিয়ার সিরিজে ঠিক সেটাই করব পরবর্তী বক্তৃতায় আমরা সেটাই পর্যবেক্ষণ করব সুতরাং ফাংশনে এই সময়কাল 2π রয়েছে যা এই তিনটি ফাংশনের একটি সাধারণ সময়কাল যা আমি ইতিমধ্যে আলোচনা করেছি এবং এখন আমরা ত্রিকোণমিতিক পদ্ধতিতে একটি খুব আকর্ষণীয় প্রপারটির সন্ধান করব সুতরাং ত্রিকোণমিতিক সিস্টেম কি আমরা এই সাইন কোসাইন ইত্যাদি কে বলছি যেটি কোসাইন সাইন ফাংশন সহ সিস্টেম এবং এটিকে ত্রিকোণমিতিক সিস্টেম বলা হয় সুতরাং আমরা দুটি ফাংশন ϕ এবং ψ a b এই ব্যবধানেকে অর্থগোনাল বলি যদি আমরা এই দুটি ফাংশনের উৎপাদকে a থেকে b পর্যন্ত ইন্টিগ্রেট করি এবং যদি এটি 0 হয় যদি এখানে নির্দিষ্ট ব্যবধানে একত্রিত দুটি ফাংশনের গুণফল a b ব্যবধানে 0 হয় তাহলে আমরা বলি যে এই দুটি ফাংশন a b এই ব্যবধানে অথবা a b ব্যবধানে যদি এই ইন্টিগ্রেশন হয় 0 সুতরাং এখন আমরা আমাদের ত্রিকোণমিতিক পদ্ধতির ফলাফল পেয়েছি আমরা মৌলিক ত্রিকোণমিতিক সিস্টেম বলি এবং আমাদের সহজ ফাংশন 1cos x sin x cos 2x sin 2x ইত্যাদি এবং এই সংখ্যাটি আমরা যা চাই তা চালিয়ে যেতে পারি সুতরাং এখানে কি আকর্ষণীয় এই মৌলিক ত্রিকোণমিতিক ফাংশন আমরা এই সত্যটি প্রমাণ করব যে এটি এই π πব্যবধান এ অর্থগোনাল বা আমরা উদাহরণস্বরূপ অন্য কোন ব্যবধান নিতে পারি 0 2π বা a a 2π যতক্ষণ আমরা 2π দৈর্ঘ্য কভার করছি তারপরে সাধারণ সময় হল 2π এই সিস্টেমের জন্য সুতরাং এটি π π বা 02π ব্যবধান এ অরথগোনাল বা আমরা যেকোনো সংখ্যা a এবং a2π নিতে পারি এটিও ঠিক আছে সুতরাং আমরা পর্যবেক্ষণ করব যে এই মৌলিক ত্রিকোণমিতিক পদ্ধতিটি অর্থগোনাল আমরা কি বলতে চাই যদি আমরা এই সিস্টেম থেকে কোন দুটি ফাংশন গ্রহণ করি উদাহরণস্বরূপ আমরা 1 গ্রহণ করি আমরা cos 2x এবং 1 ×cos 2x গ্রহণ করি এবং তারপ ইন্টিগ্রেট করুন -π থেকে π dx এ এটি অবশ্যই 0 হতে হবে এটি এখানেও স্পষ্টভাবে দৃশ্যমান কিন্তু আমরা পরবর্তী স্লাইডে আনুষ্ঠানিকভাবে এটি প্রমাণ করব সুতরাং যদি আমরা এই পরিবারের যেকোনো দুইজন সদস্যকে গ্রহণ করি যখন এই ব্যবস্থার যেকোনো দুই সদস্যকে এবং তাদের ব্যবধানকে এই -π থেকে ব্যবধানে থেকে একত্রিত করা হয় তাহলে এই ইন্টিগ্র্যাল এর মান হবে 0 এটি এখন আমরা পর্যবেক্ষণ করব সুতরাং আমরা বিভিন্ন ক্ষেত্রে বিবেচনা করব প্রথমে আমরা এখানে বিবেচনা করছি যে যদি n ≠ 0 হয় তার যে কোন পূর্ণসংখ্যা আমরা কথা বলছি কিন্তু যা 0 এর সমান নয় সাইন বা কোসাইন পরিবারের অন্য কোন সদস্যের সাথে তাহলে প্রথমে আমরা কি খুঁজছি সুতরাং 1 এই ত্রিকোণমিতিক পদ্ধতির সদস্য তাই আমরা অন্য কোন সাইন বা কোসাইন ফাংশনের সাথে 1 নেব হয় sin x sin 2x cos x cos 2x ইত্যাদি এবং আমরা এখানে দেখাব যে এই দুটি হল অর্থগোনাল 1 এই সাইন বা কোসাইন পরিবার থেকে এই ত্রিকোণমিতিক পদ্ধতির অন্য কোন সদস্যের সাথে সুতরাং এখানে যদি আমরা 1 গ্রহণ করি এবং উদাহরণস্বরূপ cos nx n 0 ছাড়া অন্য কিছু হতে পারে কারণ n যদি 0 হয় তবে এটি 1 হতে চলেছে সুতরাং আমরা একই সদস্যদের প্রোডাক্ট তৈরি করব যাতে আমরা এখানে দুটি ভিন্ন সদস্যকে এড়িয়ে যায় সুতরাং এই এক সদস্য এবং এই ত্রিকোণমিতিক সিস্টেমের আরেকটি সদস্য এবং যদি আমরা π থেকে তে ইন্টিগ্রেট করি তাই এটা শুধু গুণ হয় যা cos nx তাই ইন্টিগ্র্যাল হবে sin nx n এবং তারপর π থেকে sin nπ 0 হবে sin nπ ও 0 হবে তাই এর ফলাফল 0 সুতরাং এখানে আমরা দেখেছি যে 1 দিয়ে যদি আমরা কোসাইন পরিবারের কোন সদস্যকে গ্রহণ করি যার মানে cos x cos 2x cos 3x cos 5x ইত্যাদি এই দুটি অর্থগোনাল একইভাবে আমরা এটাও প্রমাণ করতে পারি যে 1 দিয়ে যদি আমরা সাইন পরিবারের অন্য কোন সদস্যকে আমাদের ত্রিকোণমিতিক পদ্ধতি থেকে গ্রহণ করি তাহলে আবার আমরা দেখতে পারি যে এটি হল cos nx n এবং এখানে বা প্রকৃতপক্ষে এখান থেকে সরাসরি আমরা বলতে পারি sin nx একটি বিজোড় ফাংশন এবং মান হল 0 তাই এই ইন্টিগ্র্যাল এর মানও 0 সুতরাং কমপক্ষে আমরা দেখেছি যে 1 দিয়ে আমরা কোসাইন পরিবারের যে কোন সদস্য বা সাইন পরিবারের যে কোন সদস্যকে নিতে পারি এবং এগুলি অর্থগোনাল আমরা নিম্নলিখিত দরকারী ফলাফলগুলিও পরীক্ষা করতে পারি যে যদি আমরা একই সদস্য গ্রহণ করি যার অর্থ cos nx cos nx মানে cos x cos x or cos 2x সঙ্গে cos 2x তাই তারা আলাদা সদস্য নয় তাই তারা একই সদস্য আমরা পূর্বের ফলাফলে যা বলেছি তা হল সিস্টেমটি অর্থগোনাল অর্থাৎ আমরা যদি দুটি ভিন্ন সদস্য গ্রহণ করি তবে তারা অর্থগোনাল কিন্তু একই সদস্য নয় সুতরাং এখানে আমরা একই সদস্য নিচ্ছি আমরা নিয়েছি cos nx সঙ্গে cos nx n এর একই মানের জন্য অবশ্যই সুতরাং যদি আমরা একই সদস্য গ্রহণ করি সেক্ষেত্রে এটি 0 নয় এবং আমরা এখন পর্যবেক্ষণ করব যে মানটি কী আসছে সুতরাং আমরা এইরূপান্তর করতে পারি nx এই দুই কোণে ডাবল কোণ 2nx সুতরাং ত্রিকোণমিতিক আইডেন্টিটি সহ 1cos 2nx 2 আমাদের এই ফলাফল আছে এবং তারপর এই মান হতে আসছে কিভাবে সুতরাং প্রথম ইন্টিগ্র্যাল হল 12 ইন্টিগ্র্যাল -π থেকে π dx তাই এখানে dx অনুপস্থিত সুতরাং এবং দ্বিতীয়টি হল প্লাস আবার 12 আমাদের -π থেকে এবং আমাদের আছে cos 2nx এবং dx সুতরাং এই cos 2nx dx আমরা শুধু উপরে দেখেছি যে এটি nx এরকোন সংখ্যার সাথে 0 হতে চলেছে তাই এই ইন্টিগ্র্যালটি 0 যেখানে প্রথমটি দেয় 12 এবং এটি 2π সুতরাং আমরা সেখানে একটি মান হিসাবে পেতে পারি সুতরাং এখানে আমাদের মান π তাই nx dx এর সমান এবং এর সমান সুতরাং যখন আমরা পরিবারের একই সদস্যকে গ্রহণ করি তখন মূল্য হয় একইভাবে যদি আমরা সাইন পরিবারের থেকে একই সদস্যের sin nx sin nx গ্রহণ করি এই ক্ষেত্রেও আমরা লক্ষ্য করতে পারি যে এটি 1 cos 2 এবং আবার দ্বিতীয় ইন্টিগ্র্যালটি 0 হতে হবে এবং এই 12 ইন্টিগ্র্যালটি π থেকে আমাদের দেবে সুতরাং এখানে মানটি উভয় ক্ষেত্রেই একমাত্র সদস্য বাকি আছে 1 যদি আমরা 1 এর সাথে 1 গ্রহণ করি এবং তারপর ইন্টিগ্রেট করি -π থেকে π dx এই ক্ষেত্রে মান হবে 2π স্বাভাবিকভাবে সুতরাং এই তিনটি পরিস্থিতি আমরা আচ্ছাদিত করেছি এক যখন আমরা cos পরিবার থেকে একই সদস্য নিয়েছি মান হল সাইন পরিবার থেকে একই সদস্য আবার মান হল এবং এই 1 এর একই সদস্য কারণ 1 হল এই ক্ষেত্রে ত্রিকোণমিতিক সিস্টেমের একজন সদস্য এটি 2π এবং কোসের অন্য কোন সদস্যের সাথে 1 হল 0 1 সাইন অন্য কোন সদস্যের সাথে এটি 0 এবং এখন এখানে কিছু প্রমাণ করা বাকি আছে যে আমরা পরিবারের যেকোনো দুটি ভিন্ন সদস্যকে নিতে পারি এটি 0 সুতরাং এখানে আমরা কেবলমাত্র প্রমাণ করেছি যে 1 এর সাথে যদি আমরা সিস্টেম থেকে অন্য কোন সদস্যকে গ্রহণ করি তা হল 0 সুতরাং এখন আমরা এই প্রমাণ চালিয়ে যাব এখন আমরা পূর্ণসংখ্যা নেব m এবং n যখন এই দুটি সমান নয় তার মানে প্রথমে আমরা কোসাইন পরিবারের জন্য নেব সুতরাং cos nx এবং cos mx যখন m এবং n সমান আমরা দেখেছি মান হল কিন্তু এখন আমাদের দুটি ভিন্ন সদস্য আছে একটি হল cos nx আরেকটি হল cos mx যখন n এবং m সমান হয় না তাই তারা পরিবারের ভিন্ন সদস্য সুতরাং এই ক্ষেত্রে আমরা আবার ত্রিকোণমিতিক আইডেন্টিটি ব্যবহার করি 2cos a cos b দিয়ে 12 এখানে তাই cos nxmy এবং তারপর cos এবংইন্টিগ্র্যাল হল -π থেকে সুতরাং এখানে সাইন আসবে এবং আমরা ইন্টিগ্রেট করব এখানেও সাইন আসবে এবং তারপর এবং π দিয়ে উভয় ক্ষেত্রেই মান 0 হতে চলেছে সুতরাং যখন আমরা কোসাইন পরিবারের দুটি ভিন্ন সদস্যকে গ্রহণ করি তখন মান 0 হয় একইভাবে যদি আমরা সাইন পরিবার থেকেও গ্রহণ করি একই অবস্থা ঘটবে তাই আবার এই ত্রিকোণমিতিক পরিচয়টি শুধুমাত্র নেতিবাচক চিহ্নের সাথে cos এর দিকে নিয়ে যাবে এবং যখন আমরা আবার এই ইন্টিগ্রেট করবো sin x sin nm x আসবে এবং যখন আমাদেরকে এর মান প্রতিস্থাপন করতে হবে x এবং π হিসাবে তাই সাইন পূর্ণসংখ্যা গুণ 0 এবং সাইন যে কোন পূর্ণসংখ্যা বার π এর মান হল 0 সুতরাং এটিও 0 এর দিকে নিয়ে যাবে আমরা এটাও দেখেছি যে যদি আমরা একই পরিবার থেকে দুটি ভিন্ন সদস্য গ্রহণ করি তাহলে এটি 0 হতে চলেছে যদি আমরা 1 জনকে সদস্য হিসাবে ঠিক করি এবং কোসাইন বা সাইন থেকে অন্য কোন সদস্যকে গ্রহণ করি যে 0 তাই এখন কি বাকি আছে যে কোন m n এর জন্য যদি আমরা সাইন ফ্যামিলির একজন সদস্যকে কোসাইন পরিবার থেকে অন্য সদস্য নিই তাহলে কি হবে সুতরাংযেকোনো পূর্ণসংখ্যা m এবং n এর জন্য আমরা এখন দেখাব যে দুটি ভিন্ন পরিবারের যেকোনো দুই সদস্যের অর্থ হল সাইন এবং কোসাইন তারাও অর্থগোনাল তাই আমরা sin nx এবং তারপর t cos mx গ্রহণ করি এখানে দুটি হল দুটি ভিন্ন সদস্য একটি সাইন থেকে এবং অন্যটি কোসাইন থেকে সুতরাং এখানে m এবং n একই হতে পারে কারণ পরিবার আলাদা একটি সাইন থেকে আসছে অন্যটি কোসাইন থেকে আসছে সুতরাং আমরা sin x cos x সম্পর্কে কথা বলতে পারি যাতে মান 0 হতে হবে এবং এখানে যুক্তি খুব স্পষ্ট যে কোসাইন্ জোড় ফাংশন এখানে সাইন বিজোড় ফাংশন এবং যখন আমরা π থেকে এ ইন্টিগ্রেট করবো এই ইন্টিগ্র্যান্ড বিজোড় তাই এর মান 0 n বা m যাই হোক না কেন সুতরাং উপপাদ্যটি আমরা যা প্রমাণ করেছি তার চেয়ে আরও সাধারণ ফলাফল পেয়েছি যেখানে আমরা মৌলিক ত্রিকোণমিতিক পদ্ধতি গ্রহণ করেছি যেখানে সময়কাল ছিল 2π কিন্তু বরং একটি সাধারণ ত্রিকোণমিতিক পদ্ধতির জন্য যেখানে সময়কাল 2π নয় বরং এটি 2l আমরা একই ত্রিভুজের ফলাফলও প্রমাণ করতে পারি যে এই ত্রিকোণমিতিক সিস্টেম এবং এখন আমরা সিস্টেমটিকে সাধারণীকরণ করেছি সুতরাং আমরা 1 নিয়েছি এবং cos πxl sin πxl cos 2πxl sin 2πxl এবং তারপর আমরা cos 3πxl sin 3πxl ইত্যাদি দিয়ে চালিয়ে যাব সুতরাং এখানে এই ত্রিকোণমিতিক পদ্ধতিটির পিরিয়ড 2π এর পরিবর্তে এখন 2l সুতরাং এই ক্ষেত্রে এই l থেকে l ব্যবধান এর মধ্যে এটি অরথগোনাল যদি আমরা l থেকে l যায় তবে আমরা 2l পিরিয়ড কভার করবো অথবা আমরা a থেকে a2l যেতে পারি যেখানে a একটা বাস্তব সংখ্যা সুতরাং এই ত্রিকোণমিতিক সিস্টেমটিও l থেকে l বা a থেকে a2l এই অন্তরগুলির মধ্যে অরথগোনাল সুতরাং এটি পূর্বের ফলাফল যা আমরা প্রমাণ করেছি তার চেয়ে অনেক বেশি সাধারণ ফলাফল তাই আমরা এটা প্রমাণ করছি না কিন্তু ঠিক সেই প্রমাণটি একই রকম যুক্তি অনুসরণ করে যা আমরা সেখানে করেছি সুতরাং এই ত্রিকোণমিতিক পদ্ধতির সাধারণ সময়কাল 2l এটি এই প্রথম দুটি ফাংশনের সময়কাল থেকে সহজেই পাওয়া যাবে যা 2l সুতরাং আমরা এখন কি ফলাফল এটা হল যদি আমরা ইন্টিগ্রেট করি cos mx এবং cos nx কে l থেকে l পর্যন্ত বিভিন্ন m এবং n এর জন্য মান হবে 0 এবং যদি আমাদের একই m এবং n থাকে তাহলে মান হবে l আগে এটি ছিল সুতরাং যদি m ≠ n মান 0 হয় তবে তারা অর্থগোনাল যদি তারা দুটি ভিন্ন সদস্য হয় তবে যদি তারা একই সদস্য হয় তবে মান হল l এই ফলাফলটি প্রমাণিত হতে পারে এছাড়াও আমাদের সাইন পরিবার এর জন্য একই ফলাফল আছে l থেকে l এই ইনটারভ্যাল এ যখন তারা দুটি ভিন্ন পরিবারের সদস্য এবং যদি তারা একই তবে মান l হিসাবে আসছে এবং আমরা ইতিমধ্যেই জানি যখন আপনি l থেকে l বা a থেকে a2l পর্যন্ত পর্যায়ক্রমিক ফাংশন ইন্টিগ্রেট করেন তখন মান একই হবে আরেকটি ফলাফল যা আমাদের এখন দুটি ভিন্ন সদস্য হতে পারে সাইন এবং কোসাইন একটি সাইন পরিবার থেকে আরেকটি কোসাইন পরিবার থেকে এবং তারপর আমরা লক্ষ্য করব যে এটিও 0 সুতরাং এটি একটি খুব গুরুত্বপূর্ণ ফলাফল যা পরবর্তী সময়ে ব্যবহার করা হবে সুতরাং এখন আমাদের এই মন্তব্য আছে যদি l π এই সিস্টেমটি কেবল সেই ব্যবস্থায় হ্রাস পায় যা আমরা আগে আলোচনা করেছি 1cos x sin x sin 2x ইত্যাদি সুতরাং এটি একই সিস্টেম সময়কাল এর স্ট্যান্ডার্ড ত্রিকোণমিতিক সিস্টেম 2π এটি একটি যা এই এক থেকে পাওয়া যেতে পারে এবং ইন্টিগ্রালের মান যা পূর্বের ফলাফল যা আমরা তখনই আলোচনা করেছি ইন্টিগ্র্যান্ডের সময়কালের দৈর্ঘ্য 0 এর সমান যদি ইন্টিগ্র্যান্ড ত্রিকোণমিতিক সিস্টেমের দুটি ভিন্ন সদস্যের একটি গুণ হয় এবং যদি গুণটি একই সদস্যের হয় সাইন বা কোসাইন পরিবার থেকে যদি আমরা গ্রহণ করি sin x sin x or sin 2x sin 2x সেই ক্ষেত্রে মান হল ব্যবধান দৈর্ঘ্যের অর্ধেক সুতরাং যদি আমরা l থেকে l এর কথা বলি তাহলে মান হবে l অথবা যদি আমরা -π থেকে এর কথা বলছি মান হবে আমরা যা দেখেছি সুতরাং এই রেফারেন্সগুলি যা আমরা এই বক্তৃতাটি প্রস্তুত করার জন্য ব্যবহার করেছি এবং শুধু উপসংহারে আজ আমরা মূলত ত্রিকোণমিতিক বহুপদ নিয়ে আলোচনা করেছি যা cos এবং সাইন ফাংশনের এই সীমাবদ্ধ যোগফল এবং আমরা সেই ত্রিকোণমিতিক পদ্ধতি নিয়েও আলোচনা করেছি যা 1cos πx lsin πxl এবং তাই এবং এই ত্রিকোণমিতিক পদ্ধতির আকর্ষণীয় প্রপার্টি যা আমরাও প্রমাণ করেছি যে এই ব্যবধানটি l থেকে l পর্যন্ত তার মানে হল যে আমরা যদি দুইজন সদস্য নিই এবং যদি আমরা পণ্যটিকে একত্রিত করি l থেকে l এর সাথে তাহলে মান হবে হতে 0 সুতরাং আপনি কোন দুটি ভিন্ন সদস্যদের এখানে লাগতে পারে এবং যদি আমরা l থেকে l এ ইন্টিগ্রেট করি এর মান 0 হবে সুতরাং আমি আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ জানাই